নমস্কার গত সেশনে আমরা এসডব্লিউটি বিশ্লেষণ স্ট্রেন্থ উইকনেস অপরচুনিটি থ্রেট্ বিশ্লেষণ নিয়ে আলোচনা করছিলাম যার ভিত্তিতে আমরা আলোচনা করেছি যে কীভাবে এই টি ও ডব্লিউ এস ম্যাট্রিক্স কেউ বানাতে পারে এখানে আপনি বিভিন্ন ধরনের থ্রেট্ এবং বিভিন্ন ধরনের অপরচুনিটি অ্যানালিসিস করবেন এবং তারপরে দেখবেন এর মধ্যে কোনগুলি আপনার স্ট্রেন্থ এবং উইকনেস এর সাথে ম্যাচ করানো যেতে পারে আজ আমরা সার্ভিস বিজনেসের নানান ধরনের স্ট্রাটেজি ডেভেলপ করার বিষয়ে কিছু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং কিছু প্রাক্টিক্যাল পরামর্শ নিয়ে আলোচনা করব আমরা আলোচনা শুরু করব মাইকেল পোর্টারের বিখ্যাত ফাইভ ফোর্সেস মডেল নিয়ে আপনি এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে পাঁচটি ইন্টারঅ্যাকটিভ শক্তি রয়েছে যেগুলো এখানে নাম দেওয়া আছে যেগুলি নির্ধারণ করে কোন সংস্থা কি ধরনের স্ট্র্যাটেজিক অল্টারনেটিভ এর সম্মুখীন হবে প্রথমটি হচ্ছে একই ইন্ডাস্ট্রির মধ্যে থাকা অন্য সংস্থার সাথে প্রতিদ্বন্দ্বিতা এখন আপনি জানেন যে সার্ভিস বিজনেসের ক্ষেত্রে এটা খুবই তীব্র কারণ এখানে এন্ট্রি ব্যারিয়ার খুব কমকয়েকটি বিশেষ সার্ভিস ছাড়া যেখানে হয়তো ইনফ্রাস্ট্রাকচারে অনেক বিনিয়োগের প্রয়োজন হয় এই ধরনের ক্ষেত্রে একরকম ফিনান্সিয়াল ব্যারিয়ার থাকতে পারে তাছাড়া আমরা যেরকম প্রোডাক্ট বিজনেস এর ক্ষেত্রে দেখি সেই ধরনের টেকনোলজি ব্যারিয়ার সার্ভিস বিজনেসের ক্ষেত্রে কমই দেখা যায় আজকাল কিছু ব্যবসাতে যেখানে তথ্য এবং যোগাযোগ টেকনোলজি খুব ইনটেনসিভ সেই ধরনের ব্যবসাতেও কিছু ব্যারিয়ার আছে এই রকম কিছু ব্যবসা যেগুলি খুব নলেজ ইনটেনসিভ বা বিশ্বাস দ্বারা সমৃদ্ধ সেখানেও কিছু অন্য ধরনের বাধা রয়েছে যা আমরা ইতিমধ্যে কিছু ক্ষেত্রে আলোচনা করেছি এবং আমরা আরও বেশি করে আলোচনা করব তবে আজ আমরা সাধারণ অনুমানের সাথে দেখব আমরা এই ধারণা নিয়ে শুরু করব যে পরিষেবা ব্যবসায়গুলিতে বিক্রেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা খুব তীব্র অনেক ক্ষেত্রে সরবরাহকারীদের ক্ষমতা থাকে যেহেতু অনেকগুলি পরিষেবা ব্যবসায়কমোডিটির মত ইনপুট ব্যবহৃত হয় যেমন আপনি যদি খাবার এবং পানীয় ব্যবসায় থাকেন তবে খাদ্য ও পানীয় কমোডিটি আপনার ক্রিয়াকলাপের ইনপুট হবে বা যদি আপনি হন চলচ্চিত্র বিতরণকারীসেখানে বেশ কয়েকটি সংস্থার সাথে আপনার অ্যালায়েন্স থাকবে যারা এই ধরনের পরিষেবা সরবরাহ করে থাকে কারণ এই ভাবেই সেই ইন্ডাস্ট্রি কাজ করে এবং তাই সরবরাহকারীরা সাধারণত আমাদের নেটওয়ার্কের অংশ হয়ে যায় এই নেটওয়ার্ক ইস্যুটি আমরা ইতিমধ্যে কয়েকটি পূর্ববর্তী সেশনে আলোচনা করেছি যেখানে আমরা একসাথে ভ্যালু তৈরি করি একটি নির্দিষ্ট নেটওয়ার্কের উপর ভিত্তি করে একটি এফেক্ট তৈরি হয় যাকে আমরা ভ্যালু কন্সটেলেশন বলি এই ধরনের ব্যবসার প্রবেশ পথে খুব তীব্র থ্রেট্ট রয়েছে কারণ আমরা যেমন আলোচনা করেছি এখানে প্রবেশের বাধা কম এবং ক্রেতারা সহজেই নিজেদের সুবিধা অনুযায়ী সাপ্লায়ার বদলে নিতে পারেন কারণ অনেক সার্ভিস ব্যবসাতেই স্যুইচিংয়ের অসুবিধা কম হয় আপনি যদি একটি হোটেল পছন্দ না করেন তবে বিকল্প হোটেল খুঁজে পাওয়া আপনার পক্ষে খুব কঠিন হবে না যদি আপনার একটি রেস্তোঁরার সার্ভিস পছন্দ না হয় তবে অন্য রেস্তোঁরাতে যাওয়া খুব কঠিন হবে না যদি আপনি একটি নির্দিষ্ট ক্লাবের অ্যাম্বিয়েন্স পছন্দ না করেন তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি এমন একটি অন্য ক্লাব খুঁজে পেয়ে যাবেন যেখানে আপনি আপনার সময় ব্যয় করতে চান সুতরাং ক্রেতারা পরিষেবা ব্যবসায় খুব শক্তিশালী সে কারণেই আমরা ক্রমাগত গ্রাহক ডিলাইট এর দিকে মনোনিবেশ করি এবং গ্রাহক হল আপনার ব্যবসায়িক সাফল্যের মূল নির্ধারক সুতরাং এটি বিক্রয়কারীদের এবং সম্ভাব্য প্রবেশকারীদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এটি পরিষেবা ব্যবসায়ের মূল শক্তি সমন্বয় অনেক ক্ষেত্রেপরিষেবা ব্যবসায়গুলির সাবস্টিটিউট থেকে প্রতিযোগিতার ঝুঁকি রয়েছে সুতরাং যদি কেউ স্নেক বার্গার খাওয়ার জন্য বাইরে যাচ্ছেন এবং যদি বার্গার রেস্তোঁরাটিতে ভিড় থাকে তবে একজন গ্রাহক সেখানে অপেক্ষা করবে না এবং পিৎজা রেস্তোঁরায় যাওয়ার জন্য তৈরি থাকবে কিছু খুব বিখ্যাত বা ফাইন ডাইনিং রেস্তোরাঁ রয়েছে যেখানে লোকেরা অপেক্ষা করতে প্রস্তুত হতে পারে তবে এই ফাস্ট ফুড সার্ভিসের মতো অনেকগুলি পরিসেবা রয়েছে যা নিয়ে আমরা আলোচনা করেছি যেখানে লোকেরা অপেক্ষা করবে না সুতরাং সাবস্টিটিউট গুলিও এক ধরনের থ্রেট্ট আমি বলব এটি একটি খুব প্রাথমিক থ্রেট্ট এটি যেমন একটি অপরচুনিটি সেইরকমই একটি থ্রেট্ট এবং এটি অনেক পরিষেবা ব্যবসায় একটি অন্য ধরণের থ্রেট্ট তার মানে যেহেতু কম্পিটিটিভ অ্যাক্টিভিটি এবং প্রতিদ্বন্দ্বীতা সার্ভিস ব্যবসায়ের একটি প্রধান সমস্যা তাই সব সময় প্রতিযোগীদের তাদের অফারগুলি সার্ভিস বিজনেসে তাদের ইনোভেশন গুলি ট্র্যাক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে আজকাল অনেক ব্যবসায়বিজনেস ইন্টেলিজেন্স তাদের স্ট্রাকচার এর মধ্যেই অন্তর্ভুক্ত করা আছে অথবা তারা এটিকে আউটসোর্স করেছে যে রকম ভাবেই এটা করা হোকযেমন সেমিকন্ডাক্টর শিল্পে বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে সব সময় সচেতন থাকা প্রতিযোগিরা কি ধরনের টেকনোলজি ডেভলপমেন্ট করছে এবং কি নতুন জিনিস গ্রহণ করছে সেগুলো কে ট্র্যাকিং করা অন্যদিকে অনেক পরিষেবা ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিযোগীতার বিশ্লেষণ মানে মূলত প্রতিযোগীদের বর্তমান স্ট্রাটেজিগুলি কি প্রতিযোগীরা যে নতুন পদক্ষেপ গ্রহণ করতে পারে সেটা ভালো করে নজরে রাখা এবং সবসময় খেয়াল রাখা সার্ভিসের ক্ষেত্রে কি ধরনের ইনোভেশন হচ্ছে প্রতিযোগীদের খুব সামান্য ইনোভেশন টুকুও খুব গুরুত্বপূর্ণ অতএব আপনার ক্রমাগত তাদের ট্র্যাক করা দরকার সুতরাং পরিষেবা ব্যবসায়ের ক্ষেত্রে সফল স্ট্র্যাটিজি হচ্ছে ক্রমাগত প্রতিযোগীদের স্ট্রাটেজিগুলি ট্র্যাক করে বোঝার চেষ্টা করা এই স্ট্র্যাটিজিগুলি পরিষেবা ব্যবসায়ের সেই ছয়টি পিযা আমরা আগে আলোচনা করেছি তার থেকে বেশ সহজেই বোঝা যায় সুতরাং শুধু দামই নয় খেয়াল রাখতে হবে কি কি ইনোভেশন আসছে কী ধরনের নতুন প্রচার স্ট্র্যাটিজি গ্রহণ করা হচ্ছে বিতরণের ক্ষেত্রে কি কি ইনোভেশন প্রতিদ্বন্দ্বীরা চালু করছে সুতরাং সব দিক খেয়াল রেখেই স্ট্র্যাটেজির মিশ্রন তৈরি করতে হবে এভাবে করার পর এখন আপনাকে বেছে নিতে হবেকম্পিটিটিভ অ্যানালিসিস ইনপুট গুলির মধ্যে একটি এবং পরিষেবা ব্যবসা বা স্ট্যাটিজি শুধু এই ইনপুট এর উপর নির্ভর করে না এবং আমরা আলোচনা করেছি যে আমাদের সবসময় ইনসাইড আউট এবং আউটসাইড ইন করে যেতে হবে আউটসাইড মানে কম্পিটিটার কি কি করছে কিন্তু তার সাথে সাথে আমাদের দেখতে হবে নিজেদের ডেভলপমেন্টইন্টারনাল প্রবলেম এবং অপরচুনিটি যেগুলি উঠে আসছে এবং এগুলোর উপর ভিত্তি করে আপনাকে ঠিক করতে হবে যে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গুলো কি হবে আপনি কি কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ টার্গেট করবেন সাধারণত আমরা পছন্দ করি যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ স্ট্যাটিজির তিনটি পয়েন্ট থাকা উচিত সুতরাং এটি খুব ক্রিস্প হওয়া উচিত এটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সম্পর্কে এক পাতা জুড়ে কোন লেখা হবে না কম্পিটিটিভ অ্যাডভান্টেজে সাধারণত তিন থেকে পাঁচ পয়েন্ট হওয়া উচিত এবং এই ডায়াগ্রামটি সাধারণত রেফার করা হয় যেখানে তিনটি ভেক্টর দেখানো আছে যার উপর আপনি ফোকাস করবেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডেভেলপ করার জন্য সুতরাংএটি বিভিন্ন ধরণের ফিচারস এর উপর ভিত্তি করে তৈরি করা যেতে পারে এটি বিভিন্ন ধরণের খরচা কমানোর উদ্যোগের উপর ভিত্তি করে তৈরি হতে পারে এটি এই দুটির বিভিন্ন ধরণের সংমিশ্রণের উপর ভিত্তি করে তৈরি করা যেতে পারে আসুন কীভাবে এটি করা হয় তা দেখা যাক সুতরাং এই স্টেটমেন্ট টা দেওয়া যায় যে পরিষেবা ব্যবসায়ে কম্পিটিটিভ স্ট্রাটেজির উদ্দেশ্য হল গ্রাহকদের আনন্দ বাড়ানো এবং গ্রাহকদের সমর্থন তৈরি করার জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গঠন করা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে পরিষেবা ব্যবসায়গুলিতে আমরা ক্রমাগত এই পিরামিডের উপরের দিকে উঠতে চেষ্টা করি পরিষেবা সংগ্রহের ট্রানজাকশন থেকে আমরা রিলেশনাল দৃষ্টান্তে যেতে চাই এবং শেষ পর্যন্ত আমরা গ্রাহককে আমাদের মার্কেটিয়ার হিসাবে পেতে চাই গ্রাহকের সমর্থনের এই চিত্রটি আমি এর আগে এঁকেছি এবং এটি আমাদের আবারও তুলে ধরা গুরুত্বপূর্ণ যে পরিষেবা ব্যবসায় যে কোনও ধরণের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করতে গ্রাহক আনন্দের দিকে ফোকাস থাকা দরকার যার অর্থ এটি যদি গ্রাহকের আনন্দকে বাড়িয়ে না তোলে তবে সম্ভবত কম্পিটিটিভ শক্তির সেই দিকটিতে বিনিয়োগ খুব প্রাসঙ্গিক নাও হতে পারে সুতরাং এই পয়েন্ট টি বলা যেতে পারে যে ব্যবসায়ের স্ট্র্যাটেজিতে অপারেশন সম্পর্কিত বিভিন্ন দিক থাকতে পারে আর্থিক ইসু থাকতে পারে বিভিন্ন ধরণের ফাইন্যান্সিং লিভারেজিং ইত্যাদি জড়িত থাকতে পারে তবে কম্পিটিটিভ স্ট্রাটেজিতে আমরা মূলত সংস্থার এবং মার্কেট এর সাথে সংস্থার ইন্টারফেস এর দিকে নজর দিচ্ছি এবং সাবস্টিটিউটপ্রতিযোগী এবং নতুন সংস্থা যারা প্রবেশ করেছে তারা যে প্রেসার দিচ্ছে তার উপর ভিত্তি করে আমরা তৈরি করছি সংস্থা এবং মার্কেটের এই ইন্টারফেসে কি করা উচিত সুতরাং কম্পিটিটিভ স্ট্রাটেজিটি সামগ্রিক বিজনেস স্ট্রাটেজির সুযোগের তুলনায় কিছুটা সংকীর্ণ পোর্টারের মতে এই পাঁচটি কম্পিটিটিভ স্ট্রাটেজির আকর্ষণীয় সংমিশ্রণ রয়েছে এগুলিকে জেনেরিক কম্পিটিটিভ স্ট্রাটেজি বলা হয়কারণ এগুলি বেশিরভাগ ব্যবসায় এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য একটা না হলে অন্যটা প্রাসঙ্গিক হবে আসুন আমরা প্রথমে সামগ্রিক লো কস্ট লিডারশিপ স্ট্রাটেজিটি দেখি পরিষেবা ব্যবসায় বেশিরভাগ পরিষেবা ব্যবসায়েই এটি একটি প্রাথমিক স্ট্রাটেজি কারণ প্রবেশের বাধা কম থাকায় এবং গ্রাহকরা প্রায়শই দামের ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল হওয়াতে আপনাকে ফোকাসড থাকতেই হবে এরকম খুব কম পরিষেবা আপনি পাবেন যেখানে কম খরচ করা একটি গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ স্ট্রাটেজি নয় তাই এখানে আমাদের প্রতিটি অ্যাক্টিভিটি যার সাথে কোন কস্ট জড়িয়ে আছে তার তদন্ত করতে হবে প্রতিটি খরচ বছরের পর বছর কম করতে হবে তার মানে আপনি আজ কোনও অবস্থান নিতে পারবেন নাযেমন ধরুন আজ আপনার অবস্থান হল এল সি আপনাকে বুঝতে হবে যে অন্যরাও ক্রমাগত তাদের কস্ট কম করার চেষ্টা করছে আপনার একটি পরিকল্পনা থাকতে হবে যে বছরের পর বছর আপনার খরচগুলি কীভাবে কমতে চলেছে যা স্কেল থেকে আসতে পারে অথবা বিভিন্ন ধরনের সোর্সিং স্ট্র্যাটেজি থেকে আসতে পারে প্রতিটি পরিস্থিতি আলাদাভাবে দেখতে হবে এবং সামগ্রিকভাবে আপনাকে অবশ্যই আপনার খরচ কমিয়ে আনতে হবে আপনার ব্যবসায়ের প্রক্রিয়াগুলির রি ইঞ্জিনিয়ারিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে কারণেই যদি আপনি আগের সেশনের কথা মনে রাখেন আমরা বিজনেস প্রক্রিয়াটির ম্যাপিং সার্ভিস ব্লু প্রিন্ট তৈরি এবং বটলনেক খুঁজে বের করার ক্ষেত্রে এত জোর দিয়েছি প্রতিবার লেনদেনের কস্ট কম করার দুটি প্রধান উদ্দেশ্য ছিল লেনদেনের সময় কমিয়ে দেওয়া এবং গ্রাহকের কনভেনিয়েন্স বাড়ানো অতিরিক্ত চলাচল করার ঝামেলা কমিয়ে গ্রাহকদের কনভেনিয়েন্স বাড়িয়ে দেওয়া সুতরাং পরিষেবার ব্লু প্রিন্টের মাধ্যমে পাওয়া প্রতিটি পর্যায়ে সময় বাঁচানো কস্ট কম করা টাচ পয়েন্টগুলিতে ব্যর্থতার জায়গাগুলি বা ব্যর্থতার সম্ভাবনাগুলি খুঁজে পাওয়া যেটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি এফ এম ই এ ফেইলিওর মোড এফেক্ট অ্যানালিসিস ইত্যাদি সুতরাং তাদের সকলকে ব্যবহার করতে হবে যাতে আমরা ক্রমাগত এই বি পি আর বা বিজনেসপ্রসেস রি ইঞ্জিনিয়ারিং করতে পারি এভাবে আমরা ক্রমাগত আমাদের কস্ট কম করতে পারব এখন কস্ট কম থাকলে যে কম্পিটিটিভ শক্তি পাওয়া যায় সেটা হল দাম নির্ধারণের জায়গাটা আপনি আরো ভালো করে হ্যান্ডেল করতে পারবেন সুতরাং আপনি কিছু আক্রমণাত্মক দাম নির্ধারণ করে নতুন প্রবেশকারীদের এই ব্যবসা থেকে বার করে দিতে পারেন আপনি আক্রমণাত্মক মূল্য কখনোই নির্ধারণ করবেন না যদি না আপনি খরচা টা খুব ভালো করে হ্যান্ডেল করতে পারেন অন্যথায় অনেক লোকসান হয়ে যেতে পারে যা আপনি পরে পুনরুদ্ধার করতে পারবেন না এবং তাই কম কস্ট অনেক প্রাইস সেনসিটিভ পরিষেবা ব্যবসায় প্রবেশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক সুতরাং যদি আপনার কস্টের প্রতি গভীর মনোযোগ না থাকে উদাহরণ হিসাবে আপনি যদি সুপার মার্কেটে হাইপার মার্কেটের ব্যবসায়ে থাকেন সেখানে গ্রাহকরা খুব সচেতন কারণ আপনি পণ্যদ্রব্য নিয়ে কাজ করছেন এবং আপনি যদি আকর্ষণীয় প্রাইস না দিতে পারেন লোকেরা শিফট করে যাবে সেই কারণেই আপনি দেখবেন বেশিরভাগ বাজার বেশিরভাগ সুপার মার্কেটগুলি ক্রমাগত আকর্ষণীয় মূল্যের প্যাকেজ অফার সম্পর্কে কথা বলছে যা তারা প্রসারিত করতে সক্ষম এছাড়াও আপনার যদি কস্টের উপর ভাল নিয়ন্ত্রণ থাকে তবে আপনার অবস্থান আরও শক্তিশালী এবং সেক্ষেত্রে আপনি সাপ্লাই কন্ট্রাক্ট গুলো আরো লম্বা সময়ের জন্য করতে পারবেন কস্ট কম থাকলে আপনি এই ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গুলো পেয়ে যাবেন সুতরাং উদাহরণ হিসাবে এটি এয়ারলাইন ক্যারিয়ার থেকে নেওয়া একটি উদাহরণ এক্স ওয়াই জেড এম এন ও পি দেখাচ্ছে সংখ্যাগুলি একচুয়াল ডেটা হতে পারেতবে আইনী কারণে আমরা ক্যারিয়ার সংস্থার আসল নাম দেখাচ্ছি না তবে এর অর্থ হল ধরুন আপনি কস্টের কিছু মূল উপাদান ট্র্যাক করছেনযেমন প্রতিটি সিটের প্রতিটি মাইল যাত্রার জন্য অপারেশনাল কস্ট প্রতিদিনে কতটা লাগছে সুতরাং প্রতিটি সিটের প্রতিটি মাইলেরসব থেকে কম কস্ট সংখ্যাটা দেখে আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে যে আপনার কস্ট এর থেকে বেশি হলে চলবে না আর আপনার সংখ্যাটাই যদি এইটি হয় সে ক্ষেত্রে এটা আপনার স্পষ্ট হওয়া উচিত যে এটি আপনার জন্য একটি বড় কম্পিটিটিভ চ্যালেঞ্জ এবং আমাদের কাছে অল্টারনেটিভ থাকা উচিত এই পার্থক্য থাকা সত্ত্বেও যেখানে আপনি চান গ্রাহকদের অ্যাটাক করতে বেশিরভাগ ক্ষেত্রে এখানে খুব বড় ব্যবধান থাকলে সেটা ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায় আপনার কস্ট যদি 966 হয় তাহলে হয়তো আপনি এই ব্যবসায় থেকে যেতে পারবেন কিন্তু আপনার সংস্থার কস্ট যদি এই সংখ্যাটি হয় তাহলে আপনি আউট এবং এটি অনেক পরিষেবা ব্যবসায়ের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন উদাহরণস্বরূপ এই লো কস্ট কোন ফ্রিল ছাড়া এয়ারলাইন্স ব্যবসা আপনি যদি সেই ব্যবসায় থাকেন এবং আপনি যদি দেখেন যে আপনি এই পয়েন্টের নীচে কস্ট কম করতে পারছেন না তবে আপনার পক্ষে ভাল হয় এটি দেখতে পারা যে আপনি কম দামের এয়ারলাইন্স ব্যবসায় থাকতে পারবেন না আপনাকে হয়তো তখন একটি সম্পূর্ণ পরিষেবা বিমান সংস্থা হতে হবে যেখানে আপনার প্রতিযোগিতা হবে অন্য গোষ্ঠীর লোকের সাথে এবং তখন আপনি সেই ক্লাবে খেলবেন এবং আপনি সেখানে সবথেকে কম কস্ট হচ্ছে এইরকম প্রতিযোগী হবেন এবং এটি একটি অ্যাডভান্টেজ হবে আপনি কি ধরনের কস্ট কাঠামো তৈরি করতে পারছেন তার উপর নির্ভর করবে আপনি কোন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সামগ্রিক ভাবে কম কস্ট স্ট্র্যাটিজি কোন ক্ষেত্রে সবথেকে ভালো উদাহরন হিসাবে কানপুরে যেমন একটা নবীন মার্কেট আছে এরকম প্রতিটি শহরে একটি বাজার রয়েছে যেখানে বেশিরভাগ বিক্রেতারা রোজ কাজে লাগে এরকম জিনিসের কারবারি সুতরাংমুদি খানার জিনিস বা বিভিন্ন ধরণের ফ্যাশনের জিনিস পোশাক জুতাএগুলি কোন সেন্ট্রাল জায়গায় অবস্থিত মার্কেটে পাওয়া যাবে সুতরাং এটি কলকাতার নিউ মার্কেট বা কলকাতার বালিগঞ্জ বাজার হতে পারেদিল্লিতে এটি লাজপত নগর বা বোগাল বা সরোজিনী মার্কেটের মত কোন বাজার হতে পারে বোম্বেতে এটি ক্রফোর্ড প্রাসাদ বা বান্দ্রার হিল রোড হতে পারে সুতরাং সবজায়গাতেই একটা মার্কেট আছে যেখানে লোকেরা সাধারণ পণ্যদ্রব্য পোশাক জুতা প্রতিদিনের জিনিসপত্র এবং প্রায়শই মুদিখানার জিনিসগুলির জন্যে যায় এই জাতীয় বাজারে খুব সামান্য পার্থক্য থাকে প্রায় সকলেই একই সোর্স ব্যবহার করে সরবরাহকারীরা ও একই সুতরাং দামটি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ সবাই পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা করছে এবং এই ক্ষেত্রে স্বল্প কস্ট স্ট্রাটেজি একেবারে অপরিহার্য কারণ আপনি খুব বেশি পার্থক্য করতে পারবেন না কস্ট কম রাখার স্ট্রাটেজি খুব ভাল বলে ধরা হয় না যদি টেকনোলজিক্যাল ব্রেকথ্রু থাকে যেহেতু এটি সম্পূর্ণ আলাদা ধরনের কস্ট কাঠামো তৈরি করে সুতরাংসেই একই কাজ করে যাওয়া যা আপনি এতদিন ধরে করে আসছেন মানে কস্ট কম করা এটা সঠিক স্ট্যাটেজি নাও হতে পারে কারণ প্রতিযোগিতা কস্ট কাঠামোটাকেই বদলে দিয়েছে সুতরাং এটি প্রায়শই দেখা যায় টেকনোলজি ইনটেনসিভ পরিষেবাগুলিতে যেখানে একটি নতুন প্রযুক্তি পুরানো কস্ট কাঠামো কে অচল করে দেয় এবং মোবাইল টেলিফোন ইত্যাদির ক্ষেত্রে এটি প্রায়শই ঘটতে দেখা গেছে সুতরাং যদি প্রতিযোগীরা লিডারের কস্ট কম রাখার পদ্ধতি খুব সহজেই এবং অল্প খরচেই অনুকরণ করে নিতে পারে তাহলে এই পদ্ধতিটি কেও খুব ভালো বলা যাবে না স্ট্রাটেজির অন্য দিকটি হল বিস্তৃত ডিফারেন্সিয়েশন স্ট্রাটেজি যেখানে আপনি আপনার পরিষেবার কয়েকটি মূল বৈশিষ্ট্যের ভিত্তিতে গ্রাহকের লয়ালটি ও বিকাশ করতে চান সুতরাং আমরা প্রকৃতপক্ষে এমন কিছু বৈশিষ্ট্য বিকাশের চেষ্টা করি যা নির্দিষ্ট ধরণের গ্রাহকদের আকর্ষণ করে এখানে সেগমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি এই ডিফারেন্সিয়েশন স্ট্রাটেজি দিয়ে সবাইকে খুশি রাখতে পারবেন না সুতরাং আপনাকে গ্রাহকদের কোন নির্দিষ্ট শ্রেণীর সাথে ম্যাচ করে এমন বৈশিষ্ট্য তৈরি করতে হবে যেগুলি ডিফারেনশিয়েটার হিসাবে কাজ করবে এবং এভাবেই আপনি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে পারবেন ডিফারেন্সিয়েশন এর অপরচুনিটি গুলো তৈরি হতে পারে সাপ্লাই চেইন থেকে কোন নির্দিষ্ট পরিষেবা ইনোভেশন থেকেআপনার অপারেশনাল এক্সলেন্সথেকে এবং সেলস মার্কেটিং ধরনের অ্যাক্টিভিটি থেকে আপনি যদি উপায়টি বিশ্লেষণ করেন তবে উদাহরণ হিসাবেআজকাল এন্টারটেইনমেন্ট মাল্টিপ্লেক্সগুলি প্রতিযোগিতা করার সময় প্রায়শই পার্থক্য তৈরি করার চেষ্টা করছে সুতরাং বিনোদন পার্ক অথবা কোন বড় কমপ্লেক্সের মধ্যে থাকা মুভি হল এবং থিয়েটার গুলি নির্দিষ্ট ধরণের বৈশিষ্ট্য তৈরি করার চেষ্টা করছে যা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে পরিষেবার কয়েকটি ক্ষেত্রে বা বলতে পারি বেশিরভাগ পরিষেবার ক্ষেত্রেই কস্ট খুবই গুরুত্বপূর্ণ তবে কিছু টেকনোলজি ইন্সেন্টিভ পরিষেবা রয়েছে যেখানে ডিফারেন্সিয়েশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সুতরাং পরিষেবাতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এর জন্য প্রাথমিক চালক হচ্ছে কস্ট ডিফারেন্সিয়েশন ও করা যেতে পারে এবং এর ফলে অবশ্যই কিছু নির্দিষ্ট ধরনের পরিষেবা রয়েছে যেখানে আমরা এই দুটিকে একত্রিত করে কম্বিনেশন বানাতে পারি যা সাধারণত বেস্ট কস্ট হিসাবে পরিচিত যার অর্থ একজন ব্যক্তি উচ্চ কোয়ালিটির সাথে সাথে কস্ট ও কম রাখছে জাপানি বা কোরিয়ানরা অনেকদিন আগেই বুঝে গিয়েছিল যে উচ্চমানের কোয়ালিটির জন্য বিনিয়োগ করলে সেটা আলটিমেটলি আপনার উৎপাদন বাড়িয়ে দেবে এবং তার থেকে আপনার কস্ট কমে যাবে সুতরাং উচ্চমান অথচ কস্ট কমএইরকম কম্বিনেশনকে হারানো সহজ নয় এবং এটি এখন পরিষেবা ক্ষেত্রের মধ্যে আসছে এবং আপনি যদি মোবাইল ফোন পরিষেবা বা মোবাইল ডেটা পরিষেবার নিবিড় কম্পিটিটিভ ক্ষেত্রে গৃহীত কম্পিটিটিভ স্টেপ গুলি পর্যবেক্ষণ করেন তবে আপনি দেখুন রিলায়েন্স জিও অথবা এয়ারটেল অথবা ভোডাফোন তাদের এই বেস্ট কস্ট দেওয়ার স্ট্র্যাটিজি টি নিয়ে আসতে চেষ্টা করছে যেখানে আপনি কম কস্ট এবং ডিফারেন্সিয়েশন এই দুটিকে একত্রিত করতে পারেন আজ অনেক পরিষেবা ক্ষেত্রে আসলে এটির ভীষণ দরকার সুতরাং ক্রমাগত খরচ কমিয়ে যাওয়া এবং ক্রমাগত অফার দেওয়ার সাথে আপনাকে খাপ খাইয়ে নেওয়া দরকার সুতরাংকস্ট অবশ্যই ধারাবাহিকভাবে কম করা উচিত এবং আপনাকে নিয়মিতভাবে ইনোভেশন করতে হবে বেশিরভাগ সময় ইনক্রিমেন্টাল তবে কখনও কখনও আপনাকে আমূল পরিবর্তন করতে হতে পারে এবং এটি সেই ট্র্যাজেক্টোরি যা আমরা এখন পরিষেবা ব্যবসায়গুলিতে খুবই দেখি সুতরাং কম কস্ট এবং ডিফারেন্সিয়েশনর এই কম্বিনেশন টি পরিষেবা ব্যবসায় প্রায় নিয়ম হয়ে উঠছে সুতরাং এই কম কস্ট একটি স্ট্র্যাটিজি তৈরি করে যেটা খুব গুরুত্বপূর্ণ আমি যেমন আপনাদের বলছিলাম আমাদের সামনে এখন ভারতের 4 জি মোবাইল ভয়েস এবং ডেটার জন্য যে আসন্ন যুদ্ধ এখন বিকশিত হচ্ছে বিভিন্ন পরিষেবা সরবরাহকারী যেমন রিলায়েন্স এয়ারটেল এবং ভোডাফোন ইত্যাদির মধ্যে এবং আপনি দেখতে পাবেন যে এই সমস্ত বড় খেলোয়াড়দের প্রায় প্রতিটি স্ট্রাটেজি বেস্ট কস্ট মানে কম খরচে উচ্চমানের পদ্ধতি থেকে উত্পন্ন হবে আরও একটি জেনেরিক স্ট্রাটেজি রয়েছে যাকে আমরা ফোকাস স্ট্রাটেজি বলে থাকি ফোকাসটি দুই ধরণের হতে পারে একটি হল কম কস্ট এর ভিত্তিতে ফোকাস স্ট্রাটেজি যেখানে আপনি একটি সংকীর্ণ গ্রাহক সেগমেন্ট কে মাথায় রাখবেন এবং সেখানে আপনি অন্য প্রতিযোগীদের হারিয়ে দেবেন কম কস্ট এর সাহায্যে কারণ আপনি প্রকৃতপক্ষে গ্রাহক সেগমেন্ট এর একজ্যাক্ট প্রয়োজনীয়তা মেটাবেন এবং তাই আপনি জানেন কী কী ফ্রিলস দরকার নেই এবং আপনি সেই পণ্যটি উপস্থিত করেন যা সেই গ্রাহক বিভাগের জন্য অপটিমালি সুইটেবল সুতরাং আপনি যেহেতু দেখতে পাচ্ছেন সেগমেন্টেশন ফোকাসের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ফোকাস স্ট্রাটেজিটি ডিফারেন্সিয়েশন এর ভিত্তিতেও হতে পারে আপনি গ্রাহকের একটি অংশ খুঁজে পেতে পারেন যারা নির্দিষ্ট স্তরের নির্দিষ্ট ধরণের বৈশিষ্ট্যগুলি পছন্দ করে সুতরাং আপনি ফোকাস স্ট্র্যাটিজি পেয়ে যাবেন যেমন প্রায়শই বিজনেস ক্লাস যাত্রীদের জন্য এয়ারলাইনস গুলি এটি ব্যবহার করে এবং তাই আপনাকে একটি নিস চুজ করতে হবে যেখানে গ্রাহকদের আলাদা ধরনের পছন্দ ইউনিকচাহিদা বা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এবং এর ভিত্তিতে আপনি পরিষেবাগুলি বিকাশ করতে পারবেন একটি আকর্ষণীয় ব্যাখ্যা যা আপনি করতে পারেন তা হল এই প্রফেশনাল তরুণরা যারা শহরে থাকে তারা কাস্টমার হিসাবে বেশ একটা বড় গ্রুপ হয়ে উঠেছে এবং তাদের চাই বিভিন্ন ধরণের অত্যন্ত উচ্চমানের স্টেকেশন তার মানে আপনি এই তরুণ প্রফেশনালদের খুব বেশি সময় নেই তারা তাদের কাজ থেকে লম্বা ছুটি নিতে পারবে না কারণ তারা এখন তাদের ক্যারিয়ার তৈরি করছে তারা দিনে 14 ঘন্টা করে কাজ করছে এবং তারা ছুটি নিতে প্রস্তুত নয় বা তাদের সংস্থাগুলো তাদের দীর্ঘ ছুটি দিতে নারাজ সুতরাংতারা প্রায়শই শহরের একটি হোটেলে সপ্তাহের শেষে থাকতে পারে এবং হোটেলগুলি তাদের পছন্দ করে কারণ সাধারণত হোটেলগুলি সাপ্তাহিক ছুটির দিনগুলিতে খালি থাকে এবং তারা একটি নির্দিষ্ট পরিষেবা প্যাকেজ তৈরি করে যাকে ভ্যাকেশন না বলে স্টেকেশন বলা হয় তার মানে আপনি নিজের জায়গাতেই আছেন এবং আপনি ফাইভ স্টার হোটেলে রিলাক্স করে ছুটি কাটাচ্ছেন কোন স্পেশাল প্যাকেজ উপভোগ করে আজকাল ফ্যাশন এর মধ্যেও সে রিটেইলিং ই হোক বা ইটেইলিং হোক এই ধরনের ফোকাস স্ট্র্যাটেজি উঠে আসছে সুতরাং এর ভিত্তিতে আমরা এই বিখ্যাত আনসফ ম্যাট্রিক্স সম্পর্কে কথা বলতে পারি যা ইতিমধ্যে আপনার সাথে পরিচয় করিয়ে দিয়েছে যে বর্তমান মার্কেট নতুন মার্কেট এখন কি ধরনের পরিষেবা দেওয়া হয় এবং কি ধরনের নতুন পরিষেবা দেওয়া সম্ভব এইগুলো নিয়ে আপনি স্ট্র্যাটেজি কম্বিনেশনের এই চারটে অল্টারনেটিভ তৈরি করতে পারবেন যেগুলি হবে মার্কেট পেনিট্রেশন নতুন পরিষেবার পেনেট্রেশন অথবা সেটা না বলে নতুন পরিষেবা ডেভলপমেন্ট বলা ভালো ডাইভারসিফিকেশন এবং মার্কেট ডেভেলপমেন্ট সুতরাং আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ম্যাট্রিক্স টাকে অ্যাসাইনমেন্ট হিসাবে পূর্ণ করুন এবং আমাকে উদাহরণ দিন যে আপনি বিভিন্ন ধরণের পরিষেবা প্রতিযোগিতামূলক পরিষেবা এই বিভাগে এই কোয়াড্রেন্টে এই কোয়াড্রেন্টে এবং এই কোয়াড্রেন্টে দেখছেন আপনি চারপাশে দেখুন টিভিতে বিভিন্ন প্রমোশন পৃন্ট প্রমোশন দেখুন আপনার শহরে চারপাশের হোর্ডিংয়ের দিকে নজর দিন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল আপনার বিজনেস পেপার বিজনেস ডেইলি এবং টিভিতে ব্যবসায়িক চ্যানেলগুলি শোনা উচিত এবং আপনি অনেক উদাহরন পেয়ে যাবেন এবং তারপর এই ম্যাট্রিক্স টাকে ভরে দিন এরকম পরিষেবার উদাহরণে যেগুলি এটিকে তাদের স্ট্র্যাটেজি হিসাবে ক্যানভাস করে সুতরাং এই ব্যাকগ্রাউন্ডের সাথে এখন আমরা মূল্য নির্ধারণের ক্ষেত্রে আরও কিছু আলোচনায় আসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কম্পিটিটিভ ভ্যালু প্রপোজিসান তৈরির জন্য আরও কিছু উন্নত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব সুতরাং পরবর্তী দুটি সেশন প্রাইসিং নিয়ে আলোচনা হবে